নমস্কার আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জী কথা বলছি এবং আমরা মত বিনিময় করছি সার্ভিস ম্যানেজমেন্ট এবং তার সমসাময়িক বিষয় নিয়ে গত সেশনে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আলোচনা করেছিলাম সারা বিশ্বে বিখ্যাত একটি ইন্ডিয়ান পরিষেবা সংস্থা অরবিন্দ আই হসপিটাল এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলির এবং আমরা পরীক্ষা করেছিলাম যে কিভাবে সাইন্টিফিক নীতির অনুসরণে প্রক্রিয়া তৈরি করা যায় প্রক্রিয়া প্রবাহ কে এমন ডিজাইন করা যায় যাতে কাজগুলিকে আলাদা ভাবে পুনরাবৃত্তি সম্ভব স্ট্যান্ডার্ড এমনভাবে বানানো যে অনেক সংখ্যক লোক স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করে সর্বোত্তম বা অপটিমাল ফলাফল অর্জন করতে পারে আমরা এটাও পরীক্ষা করে দেখেছি যে গতি এবং সময় পর্যবেক্ষণ করেলাইন ব্যালেন্সিংকিউ ম্যানেজমেন্ট এর মত পদ্ধতি অনুসরণ করেএকটি খুবই মানবিক কিন্তু আবার খুবই দক্ষ সিস্টেম তৈরি করা সম্ভব যেভাবে আজকে অরবিন্দ আই কেয়ার ফাউন্ডেশন এবং তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলি প্রদান করছে এমন মূল্যে যেটা অর্থনৈতিক পিরামিডের সবথেকে নিচের স্তরে থাকা লোকরাও গ্রহণ করতে পারছে সংক্ষেপে আমরা রেভিনিউ ম্যানেজমেন্টস্ট্র্যাটেজি দেখেছি কিভাবে পয়সা দিতে সক্ষম লোকেরাও অরবিন্দে চিকিৎসা করাতে আসে এটা ভালো করে জেনে যে এই হাসপাতালটি মূলত গরিবলোকেদের কথা ভেবে তৈরি স্বচ্ছল লোকেরা এখানে আসে ণ এখানকার খুব উচ্চমানের পরিষেবার কারণে এবং এই ধরনের লোকদের থেকে যেঅর্থ উপার্জন হয় সেটা অর্থনৈতিকভাবে বঞ্চিত লোকদের পরিষেবাকে ভর্তুকি বা সাবসিডাইস করে আমি নিশ্চিত যে আপনারা ইতিমধ্যেই গুগোল ইউটিউব ইত্যাদির সাহায্যে এই অপূর্ব পরিষেবা সংস্থাটির সূক্ষ্ম কাজ গুলির তারতম্যের ব্যাপারে বিনামূল্যে অনেক প্রেজেন্টেশন এবং কেস স্টাডি পড়েছেন এবং আমি আপনাদের আবার অনুরোধ করবো যদি আপনারা এখনো পর্যন্ত না দেখে থাকেন আমরা গত সিজনে যতটা আলোচনা করেছি তার থেকেও আরো বেশি আপনারা দেখুন এবং খুব উচ্চ মানের প্রবন্ধ কেস স্টাডিঅডিও ভিডিও প্রেজেন্টেশন যা অরবিন্দের সম্পর্কে উপলব্ধ সমস্ত পড়ুন এখন এর মধ্যে বহু কেস কিংবা বহুপ্রবন্ধ আলোচনা করেছে McDonalds to macsurgery আলোচনা করেছে ডক্টর Vম্যাকডোনাল্ডের কম দামে উচ্চ মানের সেবার থেকে তিনি যে উৎসাহ পেয়েছিলেন এবং কিভাবে অরবিন্দ আই কেয়ারতাদের পরিষেবা ক্ষেত্রে অনেক এই ধরনের নীতি প্রয়োগ করেছে আজকের সেশানে আমি আলোচনা করতে চাইপরিষেবার উৎকৃষ্টতার ক্ষেত্রেখুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যাহা ওই প্রবন্ধ কিংবা কেস স্টাডির ভান্ডার গুলিতে খুব ভালোভাবে প্রকাশ পায়নি তাদের মধ্যে কয়েকটি এই বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছে আর সেই বিষয়টি হচ্ছে মানব সম্পদ পরিচালনা কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অরবিন্দ Eye Care এ নেতৃত্ব সুতরাং আমি এই কেসটা কে বারবার ব্যবহার করছি মানুষকে প্রাধান্য দেওয়া এই নরম দিকের দিকে সবার দৃষ্টিগোচর করার জন্য যেটাতে উৎকর্ষতা তৈরি করা আরো কঠিন সুতরাং সহজ ভাষায় বলতে গেলে এই স্ট্রাটেজি যেটা অরবিন্দ d অনুসরণ করে তাদের মানব সম্পদের জন্য সেটা কে আমরা বলতে পারি এম্পাওয়ার্মেন্ট এর কালচার সোজা কথায় তারা তাদের মানব সম্পদের উপর বিনিয়োগ করেতারা সঠিক ধরনের লোককেই তাদের কাজে যুক্ত করে এবং তারপরে তাদের জ্ঞান বর্ধনের জন্য ক্রমাগত বিনিয়োগ করে আমরা এটা আরও বিশদভাবে আলোচনা করব যে সঠিক ধরনের লোককে কাজে যুক্ত করা এ কথার মানে কি কিন্তু তার আগে আমি কিছু মৌলিক ধারণা পরিষ্কার করতে চাই সার্ভিসের ত্রিভুজ যার সম্বন্ধে আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তার থেকে বেরিয়ে এসেছে এই চিত্রটি যেটা আপনাদের সামনে রাখা আছেএটা পরিষেবা সংস্থার উৎকর্ষতার ত্রয়ী আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ত্রিভুজের তিন কোনে আমরা পাই পরিষেবা সংস্থা পরিষেবা গ্রাহক এবং পরিষেবা কর্মীকে আজকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ত্রিভুজের প্রতিটি অংশে কোন না কোন প্যারাডক্স আছে সুতরাং পরিষেবা সংস্থা তাদের কর্মচারীর কাছ থেকে যেটা আশা করে যেরকম আমরা অরবিন্দের ক্ষেত্রেও আলোচনা করেছি তা হচ্ছে পুনরাবৃত্তি যোগ্য স্ট্যান্ডার্ড দক্ষতা কিন্তু মজার ব্যাপার হলো এই ধরনের অনুপ্রাণিত দক্ষতা একমাত্র তখনই হতে পারে যখন লোকদের স্বশাসন বা ক্ষমতা থাকে নিজে রায় নেওয়ার একটা অ্যাসেম্বলি লাইন কে দেখে যা মনে হয় যে সেখানে লোকেরা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে একই ধরনের কাজ করে তারা একটা অটোমেটনের বা রোবটের মত কাজ করে যেমন ধরুন তারা কোন একটা বোল্টকে বারবার টাইট করছে একই জায়গা তে বারবার হাতুড়ি মারছে বারবার কারণ অ্যাসেম্বলি লাইনের মধ্যে কাজটা ক্রমশ এগোতে থাকে সুতরাং যদিও অরবিন্দ dঅথবা এরকম আরও শ্রেষ্ঠ পরিষেবা সংস্থা পুনরাবৃত্তির যোগ্য কাজের মডিউল অনুসরণ করেছে সেখানে দক্ষতার চেইন বানিয়েছে কিন্তু সাথে সাথে সম্মুখ সারিতে থাকা লোকদের স্বশাসন বা নিজের রায় নিজে নেওয়ার ক্ষমতা দিয়েছে সুতরাং এটা এক ধরনের উভয় সংকট dilemma paradox অথবা দ্বন্দ্ব যা আমরা দেখছি একইভাবে সেবা সংস্থা এবং গ্রাহকের মধ্যেও আমরা দক্ষতা এবং সন্তুষ্টির মাঝখানে ন্যায় বা দ্বন্দ্ব দেখতে পারি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা নিয়ে আমরা পরের সেশানে আরও আলোচনা করব আমরা যখন ইমোশনাল কর্মচারী নিয়ে আলোচনা করব পরিষেবা ক্ষেত্রের কর্মচারীরা যে বিশেষচ্যালেঞ্জের মুখোমুখি হয় সেটার আলোচনা করবএই প্যারাডক্স নিয়ন্ত্রণ এবং সহসৃষ্টির মাঝে যে দ্বন্দ্ব সেটা নিয়ে আমরা গভীরভাবে কথা বলব কিন্তু এই মুহূর্তে আমরা সনাক্ত করতে পারি যে দক্ষতা এবং স্বশাসনর সন্তুষ্টি এবং প্রডাক্টিভিটি গ্রাহক সন্তুষ্টি এবং পরিষেবার প্রডাক্টিভিটিনিয়ন্ত্রণ এবংসহসৃষ্টি এর মধ্যে কিছু টানাপোড়েন আছে একটা জিনিস যেটা আপনারা এখানে লক্ষ্য করবেন যে এই সংযোগকারী কর্মচারীদের উপর একই সাথে দুতরফা চাপ থাকে প্রথমত চাপটা থাকে পরিষেবা সংস্থা থেকে পরিষেবা সংস্থা চায় যে তারা সবসময়ই একটি নির্দিষ্ট ভাবে ব্যবহার করুক নম্র হাসিখুশি মানিয়ে চলা এরকম তাদের নিজেদের মানসিক অবস্থা যাই হোক না কেন সংস্থা চায় তারা যেন একটা স্ট্যান্ডার্ড ভাবে ব্যবহার করে গবেষকরা এটাকে বলে manage the heart পরিষেবা সংস্থা সামনের সারির কর্মচারীদের হৃদয় পরিচালনা করতে চায় একইভাবে গ্রাহকরাও চায় ভালো প্রতিক্রিয়া নম্র প্রতিক্রিয়া সহানুভূতি নির্ভরযোগ্যতা ইত্যাদি সুতরাং কিছু না কিছু ভাবে এই সংযোগকারী কর্মচারীদের একটা দ্বৈত চাপ সবসময়ই থাকেএটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি ক্ষমতায়নেরসংস্কৃতি ক্ষমতা দেওয়ার এই সংস্কৃতিকে আমরা নিয়ন্ত্রণ দর্শন হিসেবে অথবা কিভাবে একটি সংস্থা সেলফ মানেজমেন্ট করতে পারে সেই হিসাবে দেখতে পারি সুতরাং দেখুন এখানে আমি হাইলাইট করেছি যে হয়তো এটা তাদের বিশ্বাস থেকে আসছে হয়তো তাদের এটা ডায়াগনস্টিক নিয়ন্ত্রণ সিস্টেম তাদের এটা বৈশিষ্ট্য যে তারা সব সময় কিছু অবদান করতে চায় সঠিক জিনিস করতে চায় নতুন কিছু করতে চায় কিছু অর্জন করতে চায় সুতরাং আমরা চাইছি যে এই ধরনের সংস্থা তে পরিষেবা কর্মচারীরা যারা এই বিশ্বমানের উৎকৃষ্টতা অর্জনকরছেতারা অনেকটা প্রচারকহিসাবে কাজ করে তাদের এটা অনুভব হওয়া দরকার যে তারা শুধু কোন কাজই করছে না তারাযেটা করছে সেটা সাধারণদায়িত্বের উপরে তাদের থাকতে হবে গভীর আগ্রহ যেটা আসবে যত্ন শেখার আগ্রহ এবং কাজের প্রতি গভীর অনুরাগ থেকে এখন এটি আমরা অর্জন কি করে করব আমি কিছুটা মনে করার চেষ্টা করবো আমাদের যদিও খুব গভীরে যাওয়ার সময় নেই তবু আপনারা চাইলে আমি মনে করব আর যদি আপনার এই ধারণা সম্বন্ধে পরিচিতি না থাকে তাহলে সহজেই আপনারা ইন্টারনেট উইকিপিডিয়া কিংবা অন্যান্য সূত্র থেকে এগুলো কিছু শিখে নিতে পারেন যদিওআমরা গত সেশানে অরবিন্দ আই কেয়ার এ ম্যাকডোনাল্ড এর অ্যাসেম্বলি লাইন এর মত প্রক্রিয়া ব্যবস্থারকথা আলোচনা করেছিলাম কিন্তু মানবসম্পদ পরিচালনার ক্ষেত্রে তাহারা আধুনিক মাস ম্যানুফ্যাকচারিং র জনকমিস্টার টেইলারের থিওরি এক্স কে মানে না সুতরাং এই ধরনের সংস্থা থিওরি Xবিশ্বাস করে না যেটা বলে যে মানুষ কাজ করতে পছন্দ করেনা এবং সেই জন্যই সাধারণততাদের মধ্যে সৃজনশীলতা এবং উদ্যোগের অভাব সুতরাং তাদের খুব নির্দিষ্ট সংজ্ঞায়িত জব বর্ণনাদিতে হবে যাতে চালচলনের জন্য খুব বেশি জায়গা না থাকে এই ধরনের সংস্থাকে যদি আপনারা অধ্যায়ন করেন দেখবেন যে বেশিরভাগই আমেরিকান সিস্টেমের যেটাকে বলা হয় খুবই নিয়ন্ত্রিত একটি সিস্টেম তার সর্বোত্তম অংশটি গ্রহণ করে কিন্তু একইসাথে তারা থিওরি Y প্রয়োগ করে যেটা মোটিভেশন সৃজনশীলতা এবং আগ্রহের উপর ভিত্তি করে প্রক্রিয়া কিছু লোক থিওরি Z দিয়ে কথা বলেছে এবং আপনি হয়তো বুঝতে চাইবেন কিভাবে পরিষেবার ক্ষেত্রে বিশ্ব স্তরের উৎকর্ষতা অর্জন করেছে এরকম সংস্থা যেমন অরবিন্দ আই হসপিটাল জানতে চাইবেন থিওরি Y এবং থিওরি Z সম্পর্কে কিন্তু এটা জাস্ট একটা tangent বা স্পর্শক আমি ভাবলাম এটা আপনাদের আকর্ষণীয় লাগবে কি ধরনের মানুষ আমরা চাই এবং কি ধরনের নেতৃত্ব হওয়া উচিতসেটা বোঝা খুবই আকর্ষণীয়এবং এটি একটি খুব জনপ্রিয় কনসেপ্ট যেটাকে আমরা বলি সিচুয়েশনাল লিডারশিপ বা পরিস্থিতিগত নেতৃত্ব আপনারা যারা এর আগে অর্গানাইজেশন স্টাডি অথবা অর্গানাইজেশন বিহেভিয়ারঅধ্যায়ন করেছেন তারা হয়তো এটা জানেন এবং যারা এটা সম্বন্ধে পড়াশোনা করেননি তাদের জন্য খুব কম মূল্যের দশটা বই আছে বোধহয় বইগুলোর নাম ওয়ান মিনিট লিডারশিপ পরিস্থিতিগত নেতৃত্ব মানে আমরা যদি নেতার আচরণনির্দেশ মূলক আচরণ এবং কর্মচারীর আচরণ এদেরকে একটা অ্যাক্সিস এর মধ্যে রাখি তাহলে আমরা বিভিন্ন লোকের জন্য বিভিন্ন স্ট্রোক তৈরি করতে পারব এবং আমরা সঠিক ধরনের লোককে নিযুক্ত করে তাদের ট্রেনিং দিয়ে বিকাশ এবং অনুপ্রাণিত করতে পারি আমরা যেটা বোঝাতে চাইছি তা হলো আমরা এমন মানুষকে খুঁজছি যাদেরকে আমরা এই কোয়াড্রেন্ট S 4 মধ্যে ধরতে পারি যেখানে নির্দেশমূলক আচরণ কম থাকবে এবং সহায়ক আচরণ খুব বেশি থাকবে তার মানে আমরা এমন মানুষ খুঁজছি যারা গাইডেন্স ছাড়াই কাজ করতে পারে এবং তারা খুবই অভিজ্ঞ এবং স্বয়ং শাসিত মানুষ আসলে এই ধরনের অর্গানাইজেশনে আমরা খুব কমই এমন লোককে নিয়োগ করব যারা অপরিণত এবং যাদের খুব কম প্রতিশ্রুতি আমরা এমন লোককে নিতে চাই যারা বিশ্বাস করে অরবিন্দ আই কেয়ার কেযারা বিশ্বাস করে সেই সংস্থার missionবা উদ্দেশ্য যারা অনুভব করে যে এই সংস্থাটি পরিষেবা প্রদান করছেযা লাভের প্রয়োজনের থেকে অনেকউপরে সুতরাং অনেক সময়ই এই ধরনের সংস্থা গুলি স্পষ্ট মূল্যবোধ প্রদর্শন করে ট্রিপল বটমলাইন মানুষের গ্রহ এবং লাভ এই ধরনের নীতিতে বিশ্বাস করে সুতরাং এই সামাজিক উদ্বেগ সামাজিক দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী মানদণ্ডের সবচেয়ে দুর্দান্ত পরিষেবা সংস্থাগুলিতে বেশ স্পষ্টভাবে দৃশ্যমান এবং এটি করতে হলে আমাদের এমন লোকদের নিয়োগ করতে হবে যাদের গাইডেন্সের খুব বেশি প্রয়োজন নেই এবং যারা এই প্রতিনিধি ফ্রেমে পরিণত হতে পারে সুতরাং আমরা এই ডোমেন এর দিকে নজর দিচ্ছি যেখানে মানুষের সঙ্গে মানুষের মত বিনিময় হয়সে ক্ষেত্রে কর্মচারী নির্বাচন এবং আন্তঃব্যক্তিক দক্ষতার বিকাশ এমনকি প্রযুক্তিগত সহায়তায় বিশ্বাস কে উৎসাহিত করতে পারা এইগুলি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সংস্থা যেখানে মেশিন আর মানুষের ইন্টারফেসে ইন্তেরাকশন হয় সেখানেও কিছু ডিজাইন নীতি মেনে চলে তবে আমরা মানুষের থেকে মানুষের কাঠামোর মধ্যে থেকে যাব এবং এটি একটি খুব দুর্দান্ত মডেল যাকে সন্তুষ্টি মিরর বলে এবং এটি মূলত হাইলাইট করে যে আপনার কর্মীরা সন্তুষ্ট না হলে গ্রাহকের সন্তুষ্টি পাওয়া যাবে না সুতরাং গ্রাহকের প্রয়োজনের সাথে আরও পরিচিতি এবং সে গুলোকে মেটানো এগুলো যদি কর্মচারীদের মনোভাব ফ্রন্ট লাইনের মনোভাব হয় তাহলেই গ্রাহকরা পুনরায় ক্রয় করতে আগ্রহী হবেন আপনি যদি পরিষেবা ত্রুটিগুলি থেকে পুনরুদ্ধার করার জন্য লোককে আরও স্বায়ত্তশাসন আরও বৃহত্তর সুযোগ দেন তবে তার সাথে তাল মিলিয়েগ্রাহককেও অভিযোগ করতেউৎসাহ দিতে হবে কারণ গ্রাহক যত বেশি প্রতিক্রিয়া প্রদান করে তা হল ত্রুটি থেকে পুনরুদ্ধার এবং গ্রাহকের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করার সুযোগ সুতরাং এই ধরনের স্বায়ত্তশাসনের সাথে কর্মচারীর অধিক সন্তুষ্টি এই ধরণের সিস্টেম যা গ্রাহককে যোগাযোগ করতে উত্সাহিত করেআমরা কর্মচারীদের অধিক সন্তুষ্টির সাথে গ্রাহকের অধিক সন্তুষ্টির সম্পর্কটি তৈরি করতে পারি অবশ্যই এটি কম খরচায় বেশি প্রডাক্টিভিটি এবং পরিষেবার ভাল কোয়ালিটি এবং ফলাফল দেয় এটি হ্যাসকেট থেকে একটি খুব বিখ্যাত গবেষণা আউটপুট মডেল এটিকে পরিষেবা লাভ চেইন বলা হয় এটি একই ধারণাকে হাইলাইট করে মূল নিবন্ধটি আপনি কেবল "সার্ভিস প্রফিট চেইন" অনুসন্ধান করতে পারেন এবং আপনি এই নিবন্ধটি খুঁজে পেতে পারেন আমার যতদূর মনে আছে একই নীতি উপর ভিত্তি করে একটি বইও আছে এটি আবার মূলত বলেছে যে বাহ্যিক বাজারের সন্তুষ্টি আনুগত্য রাজস্ব বৃদ্ধি লাভ কেবলমাত্র তখনই অর্জন হতে পারে যদি অভ্যন্তরীণভাবে আপনার অপারেটিং কৌশল এবং পরিষেবা বিতরণ ব্যবস্থা থাকে যা কর্মচারীর সন্তুষ্টি কর্মচারীর ক্ষমতা এবং এই জাতীয় বিষয়গুলিকে নিশ্চিত করে সুতরাং সিস্টেমের পদ্ধতির এই ভারসাম্য বা এই ধারাবাহিকতাটি আমরা এই কোর্স জুড়ে বারবার তুলে ধরেছি এবং এই ভারসাম্যআমরা একটু অন্য ভাবেও দেখতে পারিকীভাবে কাজের জায়গার নকশা কাজের নকশা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপ্তি সামনের সারির কর্মচারীদের রায় নেওয়ার ক্ষমতা এইগুলি গ্রাহকের আনুগত্য গ্রাহক ধরে রাখাগ্রাহকের স্বপ্রচার এবং গ্রাহক সহ সৃষ্টির সাথে খুব গভীরভাবে সম্পর্কিত এখন আরও দুটি ধারণা এই ধরণের সংগঠন যেখানে আমরা একযোগে স্বায়ত্তশাসন এবং দক্ষতা পরিচালনা করতে সক্ষম হচ্ছি কেবল তখনই ঘটতে পারে যদি আপনার প্রশিক্ষিত প্রতিশ্রুতিবদ্ধ উচ্চ অনুপ্রাণিত কর্মচারী থাকে এবং এই প্রতিশ্রুতি অনুপ্রেরণা মিশনের অনুভূতি এইগুলি সৃষ্টির দায়িত্ব নেতৃত্বের আমার আজ খুব বেশি সময় নেই কারণ এই অধিবেশনটির মূল ভাবনা হচ্ছে মানব সম্পদের প্রতি সমান মনোযোগ দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার ঠিক যতটা মনোযোগ আপনি পরিষেবা নেতৃত্ব তৈরি করার জন্য প্রক্রিয়া ডিজাইনের দিকে দিয়ে থাকেন কিন্তুআপনাদের মধ্যেকেউ যদিআগ্রহী থাকেন প্রতিষ্ঠান আচরণ এবং প্রতিষ্ঠান ডিজাইন সম্বন্ধে মৌলিক ধারণা গুলো জানার আপনারাসেগুলির সম্বন্ধে পড়াশোনা করতে পারেন যদি আপনি ইতিমধ্যেই সেটা না করে থাকেন সুতরাং এই ধারণাটি স্তর 5 নেতৃত্বের বিষয়েস্তর 5 নেতৃত্ব মৌলিকভাবে হচ্ছে যে 5 স্তরের নেতারা ডুয়ালিটি পারদর্শী তারা বিনয়ী পাশাপাশি স্বেচ্ছাচারী তারা বিনীত পাশাপাশি নির্ভীক প্রথমে এটাকে অবশ্যই পরস্পরবিরোধী মনে হবে প্যারাডক্সের মত যেমন আমি দক্ষতা এবং স্বায়ত্তশাসন সম্পর্কে হাইলাইট করছিলাম তবে নেতৃত্বের স্তরেও এই বিশ্বব্যাপী দুর্দান্ত সংগঠনটি কিছু আকর্ষণীয় প্যারাডক্স বা পরিচালনা দ্বন্দ্বের প্রদর্শন করে যে এই ধরনের সংস্থাগুলির নেতারাবিনয়ী একই সাথে তাদের খুব দৃঢ় ইচ্ছাশক্তি একই সাথে তারা নম্রতাহারা সুপার অর্ডিনেট লক্ষ্যগুলিতে ফোকাস করার পাশাপাশি বিশদগুলিতে মনোযোগদিতে পারেন হেলিকপ্টার ভিউর পাশাপাশি বিশদগুলির প্রতি মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গি দিতে পারেন এই দ্বৈততা ডাঃ ভিজি ভেঙ্কটস্বামীরজীবনে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি গত সেশনে তার সম্পর্কে আলোচনা করেছিলামতার জীবনী পরিষেবা ব্যবসার দর্শন পরিষেবার ক্ষেত্রে নেতৃত্ব বোঝার জন্য অনুপ্রেরণামূলক খুবই দুর্দান্ত পাঠ এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি এবং আমি অনুরোধ করছি আপনাদের যে তার এই বক্তব্যগুলি আপনারা ইউটিউবে শুনুনএবং এই level 5 নেতৃত্বের সূক্ষ্ম বিষয়গুলো বোঝার চেষ্টা করুন উপসংহারে আমি সামান্য কিছুটা একাডেমিক কাঠামো অনুসরণ করব এবং আমি এটি আপনার কাছে রেখে যাচ্ছি যে পরিষেবা উৎকর্ষতার জন্য নেতৃত্বের অবশ্যই লোকের সামর্থ্য মডিউলটি অনুশীলন করতে হবে এর অর্থ দক্ষতার উচ্চ স্তরে পুনরাবৃত্তযোগ্য কার্য সম্পাদন থেকে শুরু করে কর্মক্ষেত্র নিয়মিত মানব সম্পদের কোচিংয়ের মাধ্যমে সর্বোত্তম লেভেল অর্জন করা যাবে সুতরাং কোচিং শেখা এমন প্রতিষ্ঠানের সৃষ্টিযেখানে সবাই কিছু না কিছু একটা শিখছে এই সমস্ত ধারণাগুলি পরিষেবার উৎকর্ষতা তৈরি করার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক সুতরাং আমাদের চলার পথ হবে পুনরাবৃত্তি যোগ্য কার্য গুলি কে ভালোভাবে সংজ্ঞায়িত করে তাদেরকে ঠিকমত পরিচালনা করে সর্বোত্তম স্তরে পৌঁছানো সুতরাং উপসংহারে আমি বলব যে লোকেদের ক্যাপাবিলিটির মডিউল বিচার করে অত্যন্ত সক্ষম পরিষেবা প্রতিষ্ঠান তৈরি করা যাবে আমাদের সক্ষমতার চক্র তৈরি করতে হবে যেখানে আমাদের সাবধানে কর্মচারীদের নির্বাচন করতে হবে এবং আমি পরের সপ্তাহে এই বিষয়ে আরও কিছুটা আলোচনা করব যে আপনাকে গ্রাহকদেরও যত্ন সহকারে নির্বাচন করতে হবে যেমন আরাভিন্ড আই কেয়ার ছানি ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষকে তাদের গ্রাহক হিসাবে বেছে নেয় এবং অর্থনৈতিক পিরামিডের নীচে জনগণের সেবা করার জন্য বেছে নিয়েছে দূরদর্শী এবং উদ্যোগী লোকদের সুতরাং সঠিক মানের গ্রাহককে সেগমেন্টিং এবং টার্গেট করা এবং আপনার জনগণের মাধ্যমে সঠিক প্রকারের মূল্য প্রস্তাব তৈরি করা এবং উচ্চতর মানের প্রশিক্ষণের মাধ্যমে উন্নতি অব্যাহত রাখা ভাল ডিজাইনের সহায়ক সিস্টেমেরমাধ্যমে সম্মুখ সারিতে থাকা কর্মচারীদের আরো ক্ষমতার ব্যপ্তিপ্রদান করা যদিও সেটা কখনোই প্রক্রিয়া প্রবাহকে বিরক্ত করবে না বা কখনোইবৈজ্ঞানিক প্রক্রিয়াপ্রবাহের ডিজাইন এবং কাজের নকশার বিরুদ্ধে যাবে না অবশ্যই এই উপযুক্ত পুরষ্কার এবং স্বীকৃতিগুলি সেখানে থাকবে তবে আজকের অধিবেশনটি আপনি যদি পুনর্বিবেচনা করেন তবে আপনি বুঝতে পারবেন এই মিশনারি নেতৃত্ব তৈরির এবং জনগণের জন্য এই দক্ষতার ট্র্যাজেক্টোরি তৈরির দিকে মনোনিবেশ করা হয়েছে জনগণের দক্ষতার মডেল সুতরাং দয়া করে এগুলি অধ্যয়ন করুন এটি খুব গুরুত্বপূর্ণ হবে যে আপনার এই বিষয়গুলোতে স্পষ্ট ধারণা আছে অরবিন্দর ওয়েবসাইটটি পরিদর্শন করুনস্তর 5 নেতৃত্ব সম্পর্কে পড়তে পারেন পরিস্থিতিগত নেতৃত্বের ধারণা সম্পর্কে পড়ুন যাতে আমরা পরবর্তী সেশনগুলিতে আরও গভীরতার সাথে পরিচালনা করতে পারি